সুতরাং আবার স্বাগত জানাই এবং এটি 59 নম্বর বক্তৃতা যেখানে আমরা নন হোমোজিনিয়াস লিনিয়ার সমীকরণের সমাধান নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব সুতরাং পার্টিকুলার করে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল এবং পার্টিকুলার ইন্টিগ্রাল খুঁজে বের করার জন্য সমাধান কৌশল সম্পর্কে কথা বলছিলাম যা আমরা পূর্ববর্তী লেকচার থেকে দেখেছি সুতরাং আমরা এই পার্টিকুলার ইন্টিগ্রাল পাওয়ার জন্য সাধারণ পদ্ধতি ছিল সুতরাং এটি একটি খুব সাধারণ ফর্ম যা কোন পার্টিকুলার ইন্টিগ্রাল পাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু তারপর আমরা এই পার্টিকুলার ফর্মটি নিয়েও আলোচনা করেছি যখন X হল এই এক্সপোনেনশিয়াল ফাংশন যার অর্থ e power ax হবে সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে এটি where 𝑓𝑎 ≠ 0 কিন্তু এখানে এই বিষয় ছিল যে এই 𝑓 𝑎 ≠ 0 হবে অন্যথায় আমরা তা করতে পারি না সুতরাং এই ক্ষেত্রে যখন এই 𝑓 𝑎 0 হবে তারপর এই 𝑓 𝐷 আমরা কি বুঝতে পারি যে এই 𝑓 𝐷 এর একটি ফ্যাক্টর 𝐷 𝑎 থাকতে হবে কারণ এই কারণেই আমরা এখানে এটি পেতে যাচ্ছি fa 0 এর সমান সুতরাং এখানে অবশ্যই 𝐷 − 𝑎 𝑟 ফ্যাক্টর থাকতে হবে যে কোনও ইন্টিজার 1 2 3 ইত্যাদি হতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা 1 ওভার D মাইনাস a পেয়েছি আমরা একটি এক্সপোনেন্সিয়াল ফাংশন প্রয়োগ করব তখন আমরা এটি পাব এখন আমরা আজ আলোচনা করব আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখব যখন x ডান দিকটি সাইন ফাংশনে কোসাইন ফাংশন হয় তখন সেই ক্ষেত্রে আমরা কিছু সরাসরি ফলাফলও পেতে পারি যা পার্টিকুলার ইন্টিগ্রাল পেতে ব্যবহার করা যেতে পারে সুতরাং পার্টিকুলার ইন্টিগ্রাল হওয়ার জন্য এই ফলাফলটি অর্জন করতে হয় যখন ডান হাতটি sine ফাংশন বা কোসাইন ফাংশন হয় তখন আমরা প্রথমে এই ছোট্ট ফলাফলটি এখানে দেখি এখানে আলফা বিটা ধ্রুবক হবে তাহলে এবং সুতরাং একবার আমরা এখানে আবেদন করবো সুতরাং এই ফলাফলটি যা আমরা বুঝতে পেরেছি সুতরাং সংক্ষিপ্ত করার জন্য যদি এই x টি এই cos 𝛼𝑥 𝛽 অথবা sin 𝛼𝑥 𝛽 উভয় ক্ষেত্রেই আমরা এইগুলি মোকাবিলা করতে পারি সুতরাং শুধু এই উপর ভিত্তি করে একটি উদাহরণ নিতে হবে সুতরাং আমরা এখানে মূল্যায়ন করতে চাই সুতরাং এখানে আমাদের এই অন্য কেস আছে যদি 𝝓−𝜶 𝟐 𝟎 হলে সেইক্ষেত্রে সেই পার্টিকুলার অখণ্ড হবে যা আমরা এখন শিখব সুতরাং এখন আমরা এটি পেতে চাই সুতরাং এখন শুধু এই দুটি গুরুত্বপূর্ণ ফলাফলের সংক্ষিপ্তসার করতে হবে সুতরাং এর একটি সাধারণ সমাধান খুঁজে বের করুন 𝐷 2 4 𝑦 sin2 𝑥 হবে এবং প্রথমে আমাদের প্রয়োজন হবে কারণ আমাদের একটি সাধারণ সমাধান খুঁজে বের করতে হবে সুতরাং আমাদের হোমোজিনিয়াস সমীকরণের একটি সাধারণ সমাধান খুঁজে বের করতে হবে অথবা আমরা একে কমপ্লিমেন্টরি ফাংশন বলব সুতরাং আমাদের এর কমপ্লিমেন্টরি ফাংশন খুঁজে বের করতে হবে যেখানে অক্সিলিয়ারি সমীকরণ 𝑚2 4 0 হবে সুতরাং 𝑚 0 ± 2𝑖 এবং তারপর কমপ্লিমেন্টরি ফাংশনটি এক্সপোনেনশিয়াল লাগবে এটি অক্সিলিয়ারি ফাংশন এই ডিফারেনশিয়াল সমীকরণের হবে এবং তারপর আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল যা ফর্ম গ্রহণ করবে সুতরাং ফলাফল আমরা এখানে দেখতে পাবো এবং শুধু কমপ্লিমেন্টরি ফাংশনের এবং এই পার্টিকুলার ইন্টিগ্রালের সাধারণ সমাধান হবে এখানে আরো দুটি নিয়ম প্রায়ই ব্যবহৃত হয় সুতরাং আমরা ডেরিভেশনে যাব না আমরা শুধু এখানে নিয়মগুলি লিখব সুতরাং যদি 𝑥 𝑚 একটি পলিনোমিয়াল হয় তবে এটি কীভাবে পরিচালনা করবেন ধারণাটি যা উদাহরণের সাহায্যে সঠিকভাবে ব্যাখ্যা করা হবে সুতরাং এই অপারেটর ফাংশন থেকে সর্বনিম্ন ডিগ্রি টার্ন ফন্টটি বের করুন 𝑓 𝐷 1 ± 𝐹 𝐷 তে কমাতে হবে সুতরাং আমরা এই 𝐹𝐷 ডিনোমেনেটর আছে সেখান থেকে আমরা সর্বনিম্ন ডিগ্রী মেয়াদ গ্রহণ করব সুতরাং আমরা এই ফর্মে 1 ± 𝐹𝐷 𝛼 হবে সাধারণত এই 𝛼1 বেশিরভাগ ক্ষেত্রে হয় এবং যখন আমরা এটি করব তখন আমরা এখন এই সংখ্যায় নিয়ে যাব এবং তারপরে আমরা এটি প্রসারিত করব সুতরাং আমরা সম্প্রসারণে কেবলমাত্র ডিফারেনশিয়াল অপারেটরটি পেতে পারি যা আমরা সহজেই পরিচালনা করতে পারি কিন্তু এটি সহজ যখন x পাওয়ার m ডান হাতের পাশে থাকে কারণ ডিফারেনশিয়াল অপারেটর যখন আমরা x পাওয়ার m প্রয়োগ করি তখন এই পলিনোমিয়াল সেখানে এক ধরনের ফলাফল হয় সুতরাং আমরা ঠিক সেই ডেরিভেটিভ টার্মগুলোকে সেই ডিফারেনশিয়ালগুলো পেতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই এক্সপেনশনগুলোকে ব্যবহার করতে হবে যখন আমরা এটিকে সংখ্যায় নিয়ে যাই সুতরাং সুতরাং এখানে আমরা এই ধারণাটি প্রদর্শনের জন্য শুধু এই উদাহরণটি গ্রহণ করি যা আবার বেশ সাধারণ সুতরাং এখানে আমাদের আছে সুতরাং এই পলিনোমিয়াল টার্ম 1 𝐷3 − 𝐷2−6𝐷 হবে সুতরাং আমরা এই সর্বনিম্ন অর্ডার শব্দটি এই ডিনোমিনেটর থেকে নেব যা এখানে −6 হবে সুতরাং এবং এটি করার মাধ্যমে আমরা এটিকে এক্সপান্ড করি তখন আমরা যে সংখ্যাটি নিয়েছি তাই এখন সুতরাং কেসের জন্য X 𝑒 𝑎𝑥𝑉 হবে V হল x এর যেকোনো ফাংশন যা এই ফর্মটি গ্রহণ করে সুতরাং সুতরাং এটি এক ধরণের সিফটিং থিওরেম যা আমরা এখানে সিফটিং রেজাল্ট ব্যবহার করি আবার একটি উদাহরণ দেখব এর উপর ভিত্তি করে আমাদের আছে ঠিক আছে সুতরাং এটিই চূড়ান্ত সরাসরি সূত্র যা ব্যবহার করা যেতে পারে এবং আমরা এখন আবার প্রমাণ সরবরাহ করছি না সুতরাং সুতরাং এই সূত্রের সাহায্যে আমরা এই উদাহরণের মতো সরাসরি পার্টিকুলার ইন্টিগ্রাল পেতে পারি সুতরাং এটি আমাদের মূল্যায়ন করতে হবে যা আমরা ইতিমধ্যে শিখেছি কিভাবে এটি করতে হয় সুতরাং এটা করা যেতে পারে এখন এইভাবে উপসংহারে আসছি আমরা বেশ কয়েকটি সরাসরি সূত্র শিখেছি এটি ছিল And this 1 যখন এই 𝑥 𝑚 ডান হাতের একটি পলিনোমিয়াল ছিল আমরা এই ডিনোমিনেটরে 1 ± 𝐹𝐷 𝛼 লিখতে পারি যা আমরা সংখ্যার কাছে নিয়ে যেতে পারি এবং এটি প্রসারিত করতে পারি আমাদের আরেকটি সরাসরি সূত্র ছিল সুতরাং আমরা এই ইন্টিগ্রাল পার্টিকুলার ইন্টিগ্রাল পাওয়ার বিষয়ে অনেক কৌশল দেখেছি আমরা কমপ্লিমেন্টরি ফাংশন বা হোমোজিনিয়াস সমীকরণের সাধারণ সমাধান কীভাবে গণনা করতে হয় তাও শিখেছি সুতরাং নন হোমোজিনিয়াস সমীকরণের সাধারণ সমাধান খুঁজে বের করার জন্য আমাদের কেবল দুটি কমপ্লিমেন্টরি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল যোগ করতে হবে যা আমরা অনেক পরিস্থিতিতে শিখেছি সুতরাং এগুলি বক্তৃতা প্রস্তুত করার জন্য ব্যবহৃত রেফারেন্স আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ